সুতরাং শেষ ক্লাসে আমরা লক্ষ্য স্ট্যাকের পরিকল্পনার দিকে তাকিয়েছিলাম এবং আমরা যে পর্যবেক্ষণগুলি করেছি তার মধ্যে একটি ছিল যে এটি মূলত পশ্চাদমুখী শোনার কাজ করে এবং এটি সমাধানের জন্য লক্ষ্যগুলির একটি সেট লাগে সেগুলিকে সিরিয়ালাইজ করে এবং অপরিহার্যভাবে একের পর এক সমাধান করার চেষ্টা করে এবং তারপরে আমরা দেখেছি যে সাসপেন্সের মতো দেখায় যে কিছু সমস্যা রয়েছে যেখানে আপনি সাব লক্ষ্যগুলিকে সিরিয়ালাইজ করতে পারবেন না এবং সেগুলি স্বাধীনভাবে সমাধান করতে পারবেন এবং চূড়ান্ত সমাধানে পৌঁছাতে পারবেন না আপনাকে অতিরিক্ত কাজ করতে হতে পারে অবশেষে এই জিনিসে আসা যাক সুতরাং আজ আমরা একটি পদ্ধতির দিকে তাকাতে চাই যাকে বলা হয় ননলাইনার প্ল্যানিং এবং এটির নামকরণ করা হয়েছে এবং এটি আরও অনেক নামে পরিচিত সুতরাং অনেক লোক এটিকে আংশিক ক্রম পরিকল্পনা হিসাবেও পরিচিত করেছে যা এই সত্যের পক্ষে দাঁড়ায় যে পরিকল্পনাটি কর্মের একটি আংশিক ক্রম হতে পারে অগত্যা ক্রিয়াগুলির একটি ক্রম নয় এতদূর আমরা সরলীকৃত বিশ্বে বলেছি যে একটি পরিকল্পনা হল কর্মের একটি ক্রম আমরা একটি 1 অ্যাকশন করি তারপরে আমরা অ্যাকশনটি 2 করি এবং তারপরে আমরা অ্যাকশনটি 3 করি কিন্তু এটি আমাদেরকে একটি কাঠামো হিসাবে কর্ম পরিকল্পনা বা স্বীকৃত পরিকল্পনার অনুমতি দেয় যা একটি আংশিক ক্রম যার মানে আপনি মূলত কর্মের ক্রম অনুসারে প্রতিশ্রুতিবদ্ধ নন সুতরাং একটি উদাহরণ নেওয়ার জন্য ধরুন আপনাকে বাইরে যাওয়ার জন্য বা অন্য কিছুর জন্য জুতা পরতে হবে তাহলে আপনাকে চারটি কাজ করতে হবে যেমন বাম মোজা পরা ডান মোজা পরা বাম জুতো পরা এবং মূলত ডান জুতো পরা এখন আপনার এই চারটি কাজের একটি নির্দিষ্ট ক্রম বেছে নেওয়ার প্রয়োজন নেই আপনাকে যা করতে হবে তা হল আপনি বাম জুতা পরার আগে বাম মোজা পরবেন এবং ডান জুতা পরার আগে ডান মোজা পরবেন সুতরাং যতক্ষণ না আপনি এই আদেশের এই সীমাবদ্ধতাকে সন্তুষ্ট করেন ততক্ষণ বাকিগুলি যে কোনও ক্রমে করা যেতে পারে সুতরাং সেই অর্থে এই ধরণের পরিকল্পনাকে ন্যূনতম প্রতিশ্রুতিবদ্ধ পরিকল্পনাও বলা হয় এবং এর দ্বারা আমরা বোঝাতে চাই যে পরিকল্পনার প্রক্রিয়ায় আপনি অপরিহার্যভাবে খুব বেশি কমিট করবেন না আপনি শুধুমাত্র প্রতিশ্রুতিবদ্ধ হন এবং আমরা দেখতে পাব যে আপনি কি ধরনের প্রতিশ্রুতিগুলি যতটা সম্ভব কম করতে হবে যাতে আপনি বর্তমান যে কোন উপ সমস্যা সমাধান করছেন তা সমাধান করতে এটি প্ল্যান স্পেস প্ল্যানিং নামেও পরিচিত এবং আবার আমরা এই ধারণার সাথে পরিচিত আমরা সমাধান স্থান পরিকল্পনা সম্পর্কে কথা বলেছি আমরা দেখেছি উদাহরণ স্বরূপ আপনি যখন SAT এর মতো সমস্যা বা TSP এর মতো সমস্যার সমাধান করতে চান তখন আপনি প্রার্থীর সমাধান তৈরি করেন এবং সেগুলির মধ্যে কিছু বিশৃঙ্খলা করেন বা আমরা এটাও দেখেছি যে আমরা যখন শাখা করছি এবং TSP এর সাথে আবদ্ধ করছি যে আপনি আংশিক সমাধান নিয়ে কাজ করছেন যেটি আপনি প্রাথমিকভাবে আমাদের জন্য সম্ভাব্য সমস্ত কিছুর একটি সেট দিয়ে শুরু করুন এবং তারপরে ধীরে ধীরে সেগুলিকে উপসেটে বিভক্ত করুন অবশেষে আপনার দিকে ফিরে আসুন সুতরাং এটি সেই স্বাদে এটি মূলত সম্ভাব্য সমাধানের জায়গায় রয়েছে সুতরাং পরিকল্পনা স্থান পরিকল্পনা মূলত আংশিকভাবে নির্দিষ্ট পরিকল্পনার সাথে কাজ করে এবং একটি পরিমার্জন অপারেটর পদক্ষেপ আছে এবং একটি পরিমার্জন পদক্ষেপ রয়েছে যা পরিকল্পনাগুলিকে এই অর্থে পরিমার্জিত করে যে আপনি সেগুলিকে আরও এবং আরও বেশি অপরিহার্যভাবে নির্দিষ্ট করেন। এখন একটি আংশিকভাবে নির্দিষ্ট পরিকল্পনা বা আংশিক পরিকল্পনা একটি চার টপল হিসাবে চিহ্নিত করা হয় যা কর্মের একটি সেট বা অপারেটর A যা পরিকল্পনার অংশ কাজেই পরিকল্পনায় তারা কোথায় আছে সে বিষয়ে আমরা কিছু বলছি না আপনি যা বলছেন তা হল এইগুলি পরিকল্পনার অংশ হিসাবে কাজ এবং এই ক্রিয়াগুলি আংশিকভাবে তাত্ক্ষণিক হতে পারে যার অর্থ বলার পরিবর্তে উদাহরণস্বরূপ b থেকে a unstake আপনি b থেকে x unstake এর মতো কিছু বলতে পারেন যার অর্থ আপনি মূলত স্পষ্ট b অর্জন করতে চান উদাহরণস্বরূপ এবং যদি সেখানে কিছু থাকে b তাহলে আপনি এটিকে অপরিহার্যভাবে আনস্টেক করতে চান অথবা আপনি বলতে পারেন আনস্টেক a অন x উদাহরণস্বরূপ সুতরাং আংশিকভাবে নির্দিষ্ট ক্রিয়াগুলিকে অপরিহার্যভাবে অনুমতি দেওয়া যেতে পারে তারপরে একটি ক্রম সম্পর্কিত সম্পর্ক রয়েছে যা মূলত বলে যে ক্রিয়াটি অ্যাকশনের আগে b ঘটে সুতরাং আমরা সুস্পষ্টভাবে আদেশটি নির্দিষ্ট করব যেমনটি আমরা এতদিন যে পরিকল্পনাটি করছিলাম তাতে অন্তর্নিহিতভাবে অনুমিত ছিল সুতরাং আমরা এতদিন যে পরিকল্পনা করে আসছি তা রাষ্ট্রীয় মহাকাশ পরিকল্পনা হিসাবে দেখা যেতে পারে এবং তাই যদি আপনি রাজ্যের মহাকাশ পরিকল্পনা মনে রাখবেন তাই আপনি একত্রিত নির্বাচন এবং কর্মের স্থান নির্ধারণ অবশ্যই এটি পাওয়ার স্টেট স্পেস প্ল্যানিং এবং পশ্চাদপদ স্টেট স্পেস প্ল্যানিংয়ের ক্ষেত্রে আরও বেশি সত্য এবং লক্ষ্য স্ট্যাক পরিকল্পনার জন্য কিছুটা সত্য কিন্তু ফরোয়ার্ড স্টেট স্পেস প্ল্যানিং এবং ব্যাকওয়ার্ড স্টেট স্পেস প্ল্যানিং এ ফরোয়ার্ড স্টেট স্পেস প্ল্যানিং এ এটি একটি 1 দ্বারা হয় আমি কিছু ব্যাখ্যা করতে যাই এবং তারপর আমি একটি 2 নির্বাচন করি এবং আমি s ডবল প্রাইম ইত্যাদিতে যাব ফরোয়ার্ড স্টেট স্পেস প্ল্যানিংয়ে অ্যাকশন বাছাই করা এবং প্ল্যানে অ্যাকশন স্থাপন করার দুই কাজ একই সাথে করা হয় এগুলি এতটাই ঘনিষ্ঠভাবে সংযুক্ত যে আপনি এগুলি বেছে নেওয়া এবং সময়সূচী করার সত্যতার মধ্যে পার্থক্য করতে পারবেন না কারণ ক্রিয়া সন্ধানের প্রক্রিয়াটি বলে যে আমি প্রথম ক্রিয়াটি খুঁজছি তারপরে আমি দ্বিতীয় ক্রিয়াটি খুঁজছি তারপরে আমি খুঁজছি তৃতীয় কর্মের জন্য সুতরাং উভয় জিনিস একসাথে যায় অনুরূপভাবে পশ্চাদপদ রাষ্ট্রের স্থান পরিকল্পনা অপরিহার্যভাবে আপনি শেষ অ্যাকশন বেছে নিচ্ছেন তারপরে দ্বিতীয় শেষ অ্যাকশন তারপরে তৃতীয় শেষ অ্যাকশন এবং আরও অনেক কিছু অরৈখিক পরিকল্পনা বা আংশিক ক্রম পরিকল্পনা আমরা এই দুটি জিনিস আলাদাভাবে করি পরিকল্পনার প্রয়োজনীয় অংশের জন্য একটি ক্রিয়া প্রয়োজনীয় এই সত্যের মধ্যে আমরা একরকম পার্থক্য করি কিন্তু আমরা অগত্যা বলি না যে কর্মটি কোথায় হওয়া উচিত সুতরাং উদাহরণস্বরূপ আপনি যদি এখান থেকে ম্যান্ডিতে ভ্রমণের পরিকল্পনা করছেন তাহলে আপনি বলতে পারেন ঠিক আছে আমাদের পরিকল্পনার প্রয়োজনীয় অংশ হল কোনোভাবে চেন্নাই স্টেশন থেকে দিল্লি স্টেশন পর্যন্ত যাওয়া বলুন আপনি ট্রেনে যাচ্ছেন সুতরাং আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে ক্রিয়াটি কী তবে আপনি বলেননি কখন সেই কর্মটি আপনার পরিকল্পনায় ক্রিয়াকলাপের ক্রমানুসারে ঘটবে আপনি বলবেন যে আমার পরিকল্পনার কোথাও চেন্নাই থেকে দিল্লির ট্রেন ধরার এই ব্যবস্থা অবশ্যই আছে সুতরাং এটি আংশিক অর্ডার প্ল্যানিং বা প্ল্যান স্পেস প্ল্যানিং বা ন্যূনতম প্রতিশ্রুতিবদ্ধ পরিকল্পনার স্বাদ আছে যা আপনি বলেছেন যে ঠিক আছে আমাকে চেন্নাই থেকে দিল্লিতে একটি ট্রেন ধরতে হবে তবে আমি বলিনি কোন সময়ে যদি শেষ পর্যন্ত আমার অ্যাকশনগুলি অ্যাকশনের ক্রম হবে যেখানে আমি আসলে এই ট্রেনটি মূলত গ্রহণ করব একইভাবে আরেকটি কাজ হতে পারে ট্রেনের টিকিট বুক করা এখন আমি যাত্রার আগে যেকোনো সময় এটা করতে পারতাম আমরা টিকিট পাচ্ছি বলে ধরে নিচ্ছি কিন্তু সবসময় এমনটা হয় না কিন্তু এখনও সুতরাং নির্বাচন এবং কর্মের স্থান নির্ধারণের সমন্বয় সম্পর্কে এই জিনিসটি রাষ্ট্রীয় স্থান পরিকল্পনায় বাধ্য করা হয় যেহেতু আপনি মহাকাশ পরিকল্পনায় রাজ্যগুলির সাথে কাজ করছেন আমরা এই আংশিক পরিকল্পনার ধারণা নিয়ে কাজ করছি এবং আমরা বলতে পারি যে এই দুটি জিনিস একে অপরের উপর নির্ভরশীল অবশ্যই শেষ পর্যন্ত আমাদের কর্মের উপর নির্দিষ্ট আদেশ আরোপ করতে হবে কিন্তু যখন আমরা পরিকল্পনা সম্পর্কে কথা বলি তখন আমরা বলি যে এইগুলি পরিকল্পনার ক্রিয়া এবং কিছু কর্মের নির্দিষ্ট ক্রম থাকতে পারে যা আপনি আদেশের সম্পর্কে উল্লেখ করবেন এবং এই মূলত বলে যে একটি b এর আগে ঘটছে তারপর আমাদের একটি নৈমিত্তিক সম্পর্ক আছে আমাকে এখানে c শব্দগুলি ব্যবহার করতে দিন যা আমি এক মুহুর্তের মধ্যে আসব এবং তারপরে আমাদের বাধ্যতামূলক সীমাবদ্ধতার একটি সেট রয়েছে সুতরাং আমি এই দ্বারা কি বোঝাতে চাই আমি কিছু সময়ে বলতে পারে যে একটি অ্যাকশন স্ট্যাক একটি x থেকে নেয় সুতরাং আমি একটি পরিবর্তনশীল জন্য এই ছোট হাতের অক্ষর ব্যবহার করব শুধু একটি মুহূর্ত আমার পরিকল্পনার অংশ আমি এমনকি বলতে পারি যে এই ক্রিয়াটি কোনও কিছুর আগে আসে এবং কিছুর পরে ঘটে এবং আরও অনেক কিছু যা আমি এখানে বলব তবে কোনও সময়ে আমি বলতে পারি যে এখানে b এর x সমান যদি আমি এই অতিরিক্ত তথ্য যোগ করি তাহলে আমি পরিকল্পনায় আরও কিছু যোগ করেছি যা বলে যে এই ক্রিয়াটি অবশ্যই b এর উপর একটি লাগাতে হবে বা আমি বলতে পারি x এর সমান নয় আমি অপরিহার্যভাবে পরিবর্তনশীল একটি সীমাবদ্ধতা বাঁধাই সীমাবদ্ধতা কোনো ধরনের যোগ করতে পারেন বা আমি বলতে পারি যে x কিছু ডোমেনের অন্তর্গত আমাদের বলুন যে আমার ব্লক সেট আছে বলা যাক নীল ব্লক সেট আমি এই ধরনের সব কিছু করতে পারতাম আমি অতিরিক্ত সীমাবদ্ধতা যোগ করতে পারি যা আপনাকে বলে যে কীভাবে ভেরিয়েবলগুলি মূলত আবদ্ধ হয় এখানে আমরা নৈমিত্তিক লিঙ্ক সম্পর্কে কথা বলছি এবং সাধারণ ধারণা হল যে এটি একটি ট্রিপল যেখানে আপনার একটি কর্ম আছে আপনি একটি predicate p আছে এবং আপনি একটি কর্ম b আছে এবং আপনি এখানে যা বলছেন তা হল একটি predicate p তৈরি করে এবং b একটি predicate b predicate p ব্যবহার করে সুতরাং উদাহরণস্বরূপ p একটি অধিষ্ঠিত হতে পারে এবং সেখানে কি কর্ম যা করতে পারে এটা y থেকে একটি আনস্ট্যাক মত কিছু হতে পারে এবং একটি নিচে রাখা মত অন্য কর্ম হতে পারে এটি একটি ট্রিপল গঠন করে এবং আমরা এটিকে দুটি কর্ম a এবং b এর মধ্যে একটি কার্যকারণ লিঙ্ক হিসাবে দেখি এই ক্ষেত্রে কিছু থেকে একটি আনস্ট্যাক করুন এবং একটি নিচে রাখুন এবং আমরা বলি যে কিছু থেকে একটি আনস্ট্যাক করা একটি পূর্বনির্ধারণ প্রদান করছে বা একটি ধারণ করে একটি প্রেডিকেট তৈরি করছে কারণ এটি একটি প্রভাব সুতরাং p হল একটি P হল a এর প্রভাবের অন্তর্গত এবং p হল b এর পূর্ব শর্তগুলির অন্তর্গত সুতরাং এই মত একটি predicate আছে যদি আপনি যেমন এই মত predicate প্রকাশ করেছেন সুতরাং এগুলি হল সেট অ্যাকশনের সেট অর্ডারিং লিঙ্কের সেট কার্যকারণ লিঙ্কের সেট এবং বাঁধাই সীমাবদ্ধতার সেট এবং এই আংশিক পরিকল্পনাটি এইরকম একটি পোর্টেবল দ্বারা প্রতিনিধিত্ব করা হয় এবং যদি আপনি এখানে একটি ট্রিপলকে জোর দিয়ে থাকেন যা বলে যে একটি p b আমরা বলছি যে আমাদের পরিকল্পনায় a একটি predicate p তৈরি করে এবং যে p মূলত b দ্বারা গ্রাস করা হয় সুতরাং স্পষ্টতই যে মুহুর্তে আমি এই জাতীয় একটি কার্যকারণ লিঙ্ক যুক্ত করব আমাকে অবশ্যই একটি ক্রিয়া যুক্ত করতে হবে যা b এর আগে ঘটে এবং আপনি বলতে পারেন যে এটি হয় নিহিতভাবে ঘটে বা আপনাকে অবশ্যই এটি স্পষ্টভাবে করতে হবে সুতরাং এটি একটি আংশিক পরিকল্পনার একটি কাঠামো আপনি এই আংশিক পরিকল্পনা কাঠামো দেখতে পারেন আমি কিছু নির্দিষ্ট করতে পারি আমি অন্য জিনিস উল্লেখ নাও হতে পারে তাই আমি হয়ত আমাদেরকে ছয়টি ক্রিয়া বলতে দিয়েছি এবং আমি হয়ত তাদের মধ্যে কয়েকটির মধ্যে সম্পর্ক ক্রমানুসারে রাখতে পারি এবং কয়েকটির মধ্যে কার্যকারণ সংযোগ এবং তাদের মধ্যে কয়েকটির জন্য বাধ্যতামূলক সীমাবদ্ধতা থাকতে পারে এটি ন্যূনতম প্রতিশ্রুতিবদ্ধ পরিকল্পনার এই ধারণার সাথে সামঞ্জস্য রেখে এবং আমরা এখানে যা বলছি তা হল যে আমরা যে সাব সমস্যার সমাধান করার চেষ্টা করছি তার সমাধানের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা পরিকল্পনায় যোগ করব সুতরাং আপনি যদি সাসপেন্স অসংগতিতে ফিরে যান লক্ষ্য স্ট্যাক পরিকল্পনায় আপনি প্রথমে একটি উপ লক্ষ্য এবং তারপরে দ্বিতীয় উপ লক্ষ্য সমাধান করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং তারপরে আপনি তাদের নির্দিষ্ট উপায়ে অর্ডার করার প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছেন যা আপনি করছেন আমরা তা করতে চাই না আমরা যখন প্রয়োজন তখনই সীমাবদ্ধতা যুক্ত করার চেষ্টা করব সুতরাং সেই অর্থে তার ন্যূনতম প্রতিশ্রুতি পরিকল্পনা স্থান পরিকল্পনা সম্পর্কে একটি শব্দ তাই আমরা আর রাজ্যের জায়গায় কাজ করছি না আমরা কিছু প্রাথমিক পরিকল্পনা দিয়ে শুরু করব এবং এর থেকে নতুন পরিকল্পনা পেতে আমরা পরিমার্জন পদক্ষেপ প্রয়োগ করব অনুসন্ধান স্থান শুধুমাত্র পরিকল্পনা বা আংশিক পরিকল্পনা রয়েছে এবং আংশিক পরিকল্পনা মূলত এই পোর্টেবল দ্বারা বর্ণনা করা হয় সুতরাং অবশেষে আমরা যা করতে চাই তা হল একটি আংশিক পরিকল্পনার দিকে তাকান একটি পরিমার্জন পদক্ষেপ বেছে নিন এবং একাধিক পরিমার্জন পদক্ষেপ থাকতে পারে সুতরাং আপনাদের মধ্যে কাউকে একটি নির্বাচন করতে হবে একটি নতুন আংশিক পরিকল্পনা নিয়ে আসুন এবং এটি বারবার করুন পরিমার্জন পদক্ষেপ নির্বাচন করুন নতুন পরিকল্পনা এবং তাই নিয়ে আসা সুতরাং একটি প্রশ্ন যা কেউ জিজ্ঞাসা করতে পারে তা হল কখন এটি বন্ধ করা হবে এখন একটি বিষয় যা আমি চিন্তা করতে এবং চিন্তা করতে চাই তা হল নিম্নোক্ত তা হল আমার একটি ছোট রাষ্ট্রীয় স্থান থাকলেও ধরা যাক আমার কাছে এই তিনটি ব্লক আছে যেমন সাসপেন্স অসংগতি a b এবং c আপনি এই c ব্লকগুলিকে সাজাতে পারেন এমন একটি সীমিত সংখ্যক উপায় রয়েছে সুতরাং রাজ্যগুলির সেটটি মূলত সসীম তবে এমন একটি ডোমেনের জন্যও সম্ভাব্য পরিকল্পনার সেট অসীম হয়তো আমরা এটিতে আসব কিন্তু আমি চাই আপনি এই বিষয়ে একটু ভাবুন ঠিক আছে তাই প্রাথমিক পরিকল্পনা কি প্রাথমিক পরিকল্পনা যাকে আমরা পাই শূন্য বলব আমরা সবসময় একটি প্রাথমিক পরিকল্পনা থাকবে এবং প্রাথমিক পরিকল্পনার দুটি ক্রিয়া আছে একটি 0 এবং একটি অসীম। এটির একটি অর্ডারিং সীমাবদ্ধতা রয়েছে যা বলে যে একটি 0 একটি অসীমের আগে ঘটে এবং এটির আর কিছুই নেই এটি সর্বদা আমাদের প্রাথমিক পরিকল্পনা হবে মনে রাখবেন এই প্ল্যানিং অ্যালগরিদমটি যতদূর পর্যন্ত বিবেচনা করা হয় রাজ্যগুলির অস্তিত্ব নেই আমরা শুধুমাত্র পরিকল্পনা বা আংশিক পরিকল্পনা অপরিহার্যভাবে দেখছি সুতরাং এখন আমরা যে বস্তুগুলিকে ম্যানিপুলেট করছি তা কেবলমাত্র মূলত পরিকল্পনা সুতরাং অবশ্যই একটি প্রশ্ন আমাদের উত্থাপিত হবে আমরা কখন শেষ করব কারণ আমরা আর বলতে পারি না যে একটি রাজ্যে একটি লক্ষ্য পরীক্ষার ফাংশন প্রয়োগ করুন কারণ আমাদের এই জিনিসটিতে আর রাষ্ট্র নেই আমরা মূলত শুধুমাত্র পরিকল্পনা থাকবে এখন এই কর্ম কি A 0 এর কোন পূর্বশর্ত নেই এবং এর প্রভাব সমান আমি এটি শুরু করতে এই স্বরলিপি ব্যবহার করি সুতরাং অবশ্যই প্রতিটি পরিকল্পনার সমস্যার একটি আলাদা 0 অ্যাকশন থাকবে এবং একটি 0 অ্যাকশন কেবল স্টার্ট স্টেট তৈরি করে মূলত এর প্রভাব যখন আমি এটা বলি এটা মূলত ভবিষ্যদ্বাণীর একটি সেট ঠিক আছে উদাহরণস্বরূপ সাসপেন্স অসঙ্গতিতে আমরা বলেছিলাম এটি C A B এই শুরু পর্যায় সুতরাং আমাদের একটি কর্ম আছে আমাকে এখানে আঁকতে দিন যার পূর্বশর্ত হল খালি সেট এবং যার প্রভাব এই জিনিসগুলি C এ টেবিল A এ টেবিল B পরিষ্কার B পরিষ্কার C এবং A সুতরাং এটি একটি 0 কর্ম আপনি প্রতিবার পরিকল্পনার সমস্যাটি সংজ্ঞায়িত করার সময় দেখতে পাচ্ছেন তাই পরিকল্পনা সমস্যা কি একটি পরিকল্পনা সমস্যা কর্মের একটি নির্দিষ্ট সেট আপনি যদি স্টেট স্পেস প্রজেক্টের দিকে তাকিয়ে থাকেন তাহলে স্টেটের সেট একটি স্টার্ট স্টেট এবং একটি গোল স্টেট এবং অ্যাকশনের একটি সেট যা আপনি মূলত চালগুলি তৈরি করতে ব্যবহার করতে পারেন তাই এখন আমরা বলেছি যে আমরা রাজ্যের ধারণা একেবারেই বাদ দিচ্ছি সুতরাং স্টার্ট স্টেটের পরিবর্তে আমাদের একটি স্টার্ট অ্যাকশন আছে এবং স্টার্ট অ্যাকশন যা বলে তা হল এমন একটি অ্যাকশন রয়েছে যার প্রভাব এই পূর্বশর্ত এই স্টার্ট স্পেসটি মূলত পূর্বাভাস দেয় যে কোনওভাবে এটি তৈরি করে এবং যদি আমাদের লক্ষ্য হয় A এর উপর B এর C এর উপর তাহলে আমার একটি অসীম একটি ক্রিয়া যার কোনো প্রভাব নেই কিন্তু যার পূর্বশর্ত হল আমি যা অর্জন করতে চাই সুতরাং AB এবং BC এর উপর এটি একটি অসীম সুতরাং এটি আংশিক পরিকল্পনার অনুসন্ধানের স্থানে আমার শুরুর নোড এবং এটি একটি আংশিক পরিকল্পনা যার দুটি ক্রিয়া রয়েছে একটি অ্যাকশন যা স্টার্ট স্টেট তৈরি করে অন্য অ্যাকশন যা লক্ষ্য স্টেটকে গ্রাস করে এবং আমি এখানে উল্লেখ করেছি যে স্টার্ট স্টেজ গোল স্টেজের আগে ঘটে তা ছাড়া অন্য কিছু উল্লেখ করেছি স্টার্ট অ্যাকশনটি লক্ষ্য অ্যাকশনের আগে ঘটে বা একটি 0 অনন্তের আগে ঘটে সুতরাং আপনি যদি এখন মনে করার চেষ্টা করেন যখন আমরা TSP এর কথা বলছি এবং আমরা বলি যে আমরা আংশিকভাবে নির্দিষ্ট করি আমরা বলি যে আমাদের শুধুমাত্র একটি প্রান্ত নির্দিষ্ট করা আছে যা চেন্নাই থেকে ব্যাঙ্গালোর যাবে তারপর আমরা বলি যে অন্য সব কিছু হতে পারে সুতরাং এটি সমাধানের একটি সেট ছিল একইভাবে এই আংশিক পরিকল্পনা পাই 0 কে এমন একটি পরিকল্পনার সেটের জন্য দাঁড়াতে দেখা যায় যেখানে এটিই প্রথম অ্যাকশন এবং সেটিই শেষ অ্যাকশন এখন স্বজ্ঞাতভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইগুলির মধ্যে কোনওভাবে সংযোগ তৈরি করতে হবে এবং আমাদের যে ধরনের সংযোগ তৈরি করতে হবে তা হল আমরা কীভাবে তৈরি করব তাই আমার কিছু ব্যবস্থা থাকতে হবে তাই কিছুটা পশ্চাৎপদ রাষ্ট্র মহাকাশ অনুসন্ধানের মতো কিছু অ্যাকশন আমার অবশ্যই b এর উপর একটি স্ট্যাক থাকতে হবে যা একটি b এর উপর প্রভাব ফেলবে যা আমি মূলত এটির সাথে লিঙ্ক করব সুতরাং এটি বলার মতো যে আমি এখন আমার পরিকল্পনায় আরও একটি কাজ নির্দিষ্ট করেছি যে আমার অবশ্যই স্ট্যাক একটি B অ্যাকশন থাকতে হবে এবং এটি উল্লেখ করার সাথে আমি আরও কয়েকটি জিনিস নির্দিষ্ট করতে যাচ্ছি উদাহরণস্বরূপ আমি বলব যে স্ট্যাক a b এবং একটি ইনফিনিটির মধ্যে একটি কার্যকারণ লিঙ্ক রয়েছে এবং স্ট্যাক a b একটি b এর উপর এই প্রিডিকেট তৈরি করছে যা অসীম দ্বারা গ্রাস করা হচ্ছে সুতরাং আমি একটি কার্যকারণ লিঙ্ক স্থাপন করতে হবে এবং আংশিক ক্রম পরিকল্পনায় আমরা যে জিনিসগুলি করতে চাই তার মধ্যে একটি হল কোনওভাবে কার্যকারণ লিঙ্কগুলি যুক্ত করা এবং দেখতে হবে যে তারা পরে অগত্যা বিরক্ত না হয় এবং বিভিন্ন লোকেরা এটির জন্য বিভিন্ন পদ্ধতির চেষ্টা করেছে সুতরাং এই হল কার্যকারণ লিঙ্ক যা মূলত এটি করছে সুতরাং আমাকে এই বলতে দিন সুতরাং বলুন আপনি একটি থেকে একটি আনস্ট্যাক করুন আমাদের এখানে বিভিন্ন প্ল্যানিং সমস্যায় এই b কল করুন এবং তারপর আপনি এই হোল্ডিং a জেনারেট করতে চান এবং আপনি এটিকে লিঙ্ক করতে চান b নামিয়ে রাখতে চান একটি অপরিহার্যভাবে বা পুটডাউন a এর পরিবর্তে একটি ভিন্ন কর্ম চয়ন করুন যা স্ট্যাক করা হয় আমাদের একটি c উপর বলা যাক আমি মূলত কার্যকারণ লিঙ্কগুলির এই ব্যাঘাত দ্বারা আমি কী বোঝাতে চাইছি তা ব্যাখ্যা করতে চাই তো আমি এখানে কি করছি আমি বলছি যে আমার একটি অ্যাকশন আনস্ট্যাক আছে এটি একটি হোল্ডিং তৈরি করে যা একটি স্ট্যাক দ্বারা c বা c এর পরিবর্তে গ্রাস করা হয় আপনি একটি পরিবর্তনশীল x বা এরকম কিছু ব্যবহার করতে পারেন এতে কিছু যায় আসে না এবং আমাদের বলা যাক এই তীরটি একটি কার্যকারণ লিঙ্কের জন্য দাঁড়িয়েছে মূলত এবং অন্তর্নিহিতভাবে আমরা ধরে নিই যে যেখানেই কার্যকারণ লিঙ্ক যায় এবং অন্যান্য লিঙ্ক অনুসরণ করে যে এটি এর আগে অনেক কিছু ঘটে সুতরাং এটি অন্তর্নিহিতভাবে এটি অপরিহার্যভাবে ক্যাপচার করে এখন আমি বলেছি যে আমার পরিকল্পনা একটি আংশিক পরিকল্পনা এখন ধরুন আমি আমার পরিকল্পনার চারপাশে ভাসমান অন্য কিছু কাজ আছে যা বলে যে স্ট্যাক আমাদের d 1 থেকে y বলতে দিন সুতরাং আমাকে আমার উদাহরণ একটু পরিবর্তন করা যাক আসুন আমরা বলি যে এটি উত্পাদন করছে এটি একটি ধরে রেখে উত্পাদন করছে তবে এটি পরিষ্কার b উত্পাদন করছে এবং তারপরে আমি বলছি স্ট্যাক x অন b থেকে আনস্ট্যাক সুতরাং এটি একটি সত্যকেও তুলে ধরে যে আমি যখন দুটি ক্রিয়াকে বিবেচনা করছি তখন তাদের অপরিহার্যভাবে অবিচ্ছিন্ন হতে হবে না সুতরাং আমি বলছি না যে এই কাজটি এর পরেই ঘটে আমি বলছি এর পরে মাঝে মাঝে এমন হয় কিন্তু এই ক্রিয়াটি একটি b আনস্ট্যাক করে এটা উত্পাদিত জিনিস এক পরিষ্কার b এবং স্ট্যাক কর্মের জন্য b এ x আমি এই পরিষ্কার b কর্ম গ্রাস করতে হবে কারণ আমি শুধুমাত্র কিছু করতে পারেন b এ যদি b পরিষ্কার হয় সুতরাং আমি জোর দিতে চাই যে তারা সংলগ্ন নয় এটা ঘটতে পারে যদি আপনি শেষ পর্যন্ত একটি রৈখিক পরিকল্পনা তৈরি করেন কারণ এটি একটি এক হাত রোবট এবং এটি শুধুমাত্র একটি রৈখিক ফ্যাশনে কাজ করতে পারে সুতরাং আসুন আমরা বলি এটি পঞ্চম ক্রিয়া এবং এটি দ্বাদশ ক্রিয়া তাই আমি সে বিষয়ে কিছু বলছি না আমি যা বলছি তা হল এই ক্রিয়াটির সাথে এই ক্রিয়াটির একটি কার্যকারণ লিঙ্ক রয়েছে যার অর্থ এটি এমন কিছু তৈরি করছে যা এটি গ্রাস করছে এবং একটি অর্ডারিং লিঙ্ক রয়েছে যা বলে যে এটি ঘটেছে এবং কিছু সময় পরেই এটি অবশ্যই ঘটেছে এবং এখন কোথাও আমার আংশিক পরিকল্পনা একটি কর্ম আছে চারপাশে ভাসমান স্ট্যাক d নামক y সম্মুখের যা বলে যে আপনি এই বস্তুটি স্ট্যাক d কিছু পরিবর্তনশীল y সম্মুখের এখন আমরা দেখতে পাচ্ছি যেমন আমি বলি যে আমরা ধরে নিই যে এটি পঞ্চম ক্রিয়া এবং এটি দ্বাদশ ক্রিয়া কি হবে যদি এই সপ্তম ক্রিয়াটি মধ্যবর্তী কোন সময় হয় এবং কোন সময়ে এই y সমান হয়ে যায় b মনে রাখবেন আমরা এই বাধ্যতামূলক সীমাবদ্ধতাগুলি করতে পারি সুতরাং কিছু বিন্দু আমি কিছু কারণে স্ট্যাক বলতে পারে যে b সম্মুখের d স্ট্যাক সুতরাং আমি আগ্রহী এই কার্যকারণ লিঙ্কটি এই ক্রিয়া দ্বারা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে এবং আমার পরিকল্পনা প্রক্রিয়া কোন না কোনভাবে এটা বিবেচনায় নিতে হবে এবং এটি সম্পর্কে কিছু করার চেষ্টা করতে হবে আমরা এক মুহূর্তের মধ্যে যে আসতে হবে সুতরাং কিছু পুরানো পরিকল্পনা অ্যালগরিদম প্রথম ননলাইনার প্ল্যানিং অ্যালগরিদমগুলির মধ্যে একটি টুইক নামে একটি অ্যালগরিদম ছিল এটি অ্যারিস্টন টেট নামে একজন লোক লিখেছিলেন সুতরাং আপনি যদি টেট এবং টুইক দেখেন আপনি ওয়েবে কিছু তথ্য পাবেন তারা ক্লোবারিং শব্দটি ব্যবহার করে যা আধুনিক পরিকল্পনাকারীরা ব্যবহার করে না এবং তারা ডিক্লোবারিং শব্দটিও ব্যবহার করে এবং আমাকে বলা হয়েছিল যে অ্যারিস্টন টেটের পরিকল্পনার এই অনলাইন কোর্সগুলির মধ্যে একটি রয়েছে যা আমার পরিচিত একজন আমাকে বলছিলেন সুতরাং আমি নিশ্চিত যে আপনি যদি এই অনলাইন কোর্সটি অনুসন্ধান করেন তবে আপনি মূলত টুইক এবং এই প্রক্রিয়া সম্পর্কে অনেক কিছু শুনতে পাবেন তো আমি ক্লোবারিং বলতে কি বুঝি আমি বলতে চাইছি আমি নৈমিত্তিক লিঙ্ক ক্লোবার করছি এই ক্রিয়াটি এই কার্যকারণ লিঙ্কটিকে ক্লোবার করার থ্রেড দেয়। এবং যদি এটি clobbers অন্য একটি ক্রিয়া এটি মূলত declobber হতে পারে যার মানে হল যে এমনকি যদি আমি বলি স্ট্যাক d অন b থেকে কিছু পরে আমি বলতে পারি y থেকে d আনস্ট্যাক কারণ অবশেষে আমি y তে b স্ট্যাক করতে চাই সুতরাং আমি আপনাকে আংশিক অর্ডার পরিকল্পনার প্রকৃতির একটি স্বাদ দেওয়ার চেষ্টা করছি যে আপনি আপনার আংশিক পরিকল্পনায় ক্রিয়াগুলি নিক্ষেপ করতে থাকেন কারণ আপনি কোনওভাবে আবিষ্কার করেন যে সেই ক্রিয়াগুলি প্রয়োজনীয় যেমন উদাহরণস্বরূপ সিদ্ধান্ত নেওয়া যে আপনাকে চেন্নাই থেকে দিল্লিতে একটি ট্রেন নিতে হবে এবং তারপরে আপনি আরও অ্যাকশন যোগ করতে থাকবেন আপনি যখন আরও অ্যাকশন যোগ করেন তখন আপনাকে মূলত এই ধরনের জিনিস সম্পর্কে সতর্ক থাকতে হবে যে নৈমিত্তিক লিঙ্কগুলি মূলত ব্যাহত হয় না তারপর যখন আমরা লিঙ্কগুলি অর্ডার করার মতো লিঙ্কগুলির কথা বলি একটি হল ধারাবাহিকতা সম্পর্কে কথা বলা অর্ডারিং লিঙ্কগুলি সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত এবং এর দ্বারা আমি কী বোঝাতে চাই আপনি বলতে পারবেন না যে b এর আগে একটি ঘটবে এবং c এর আগে b ঘটবে এবং c এর আগে ঘটবে তাহলে আপনার একটি চক্র আছে এবং তারপরে এটি অপরিহার্যভাবে সামঞ্জস্যপূর্ণ নয় সুতরাং পরিকল্পনা অ্যালগরিদমকে আরেকটি জিনিস করতে হবে তা হল আমরা যে পরিকল্পনার অ্যালগরিদমটির কথা বলছি তা কী তা জানতে আমরা পরিমার্জন পদক্ষেপগুলির একটি সেট সম্পর্কে কথা বলছি এবং পরিমার্জন পদক্ষেপগুলি চার ধরণের সেট a এ একটি ক্রিয়া যুক্ত করুন অর্ডারিং লিঙ্কগুলির এই সেটটিতে অর্ডারিং লিঙ্ক যুক্ত করুন দেখার জন্য নৈমিত্তিক লিঙ্ক যুক্ত করুন যাইহোক এটি বলে যে যখনই আপনি এটি যোগ করুন আপনাকে এখানে একটি যোগ করতে হবে বা একটি সীমাবদ্ধতা যোগ করতে হবে সুতরাং আমরা যা বলছি তা হল আমরা একটি আংশিক পরিকল্পনা দিয়ে শুরু করব আমরা এই আংশিক পরিকল্পনা দিয়ে শুরু করব সর্বদা একটি ক্রিয়া একটি 0 যা স্টার্ট স্টেট তৈরি করে যেমন এটি এখানে দেখানো হয়েছে এবং একটি ক্রিয়া একটি অসীম যা লক্ষ্য অবস্থাকে গ্রাস করে যেমনটি আমরা সেখানে দেখিয়েছি এবং তারপর আমরা আরো এবং আরো উপাদান পূরণ করতে চান আমরা কিভাবে পূরণ করব আমরা পরিমার্জন পদক্ষেপ একটি সিরিজ আছে পরিমার্জন পদক্ষেপ কি করে তারা একটি কর্ম যোগ করতে পারে উদাহরণস্বরূপ আমি এখানে বলেছি যে আপনাকে অবশ্যই এই অ্যাকশন স্ট্যাক a এবং b যোগ করতে হবে তারপর আমাকে অবশ্যই এটি এবং একটি অসীমের মধ্যে একটি কার্যকারণ লিঙ্ক এবং এটি এবং একটি অসীমের মধ্যে একটি অর্ডারিং লিঙ্ক যোগ করতে হবে সুতরাং আমি এই পরিমার্জন অপারেটরগুলির মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারি এবং সেখানেই অনুসন্ধানটি কার্যকর হবে। এবং অবশেষে আমাকে আরও বেশি করে পরিকল্পনাটি পরিমার্জন করতে হবে যার অর্থ পরিকল্পনাটি আরও বেশি করে নির্দিষ্ট করুন প্রাথমিকভাবে যখন আমার কাছে শুধুমাত্র একটি 0 এবং একটি অসীম থাকে তখন আমার কাছে একটি অসীম সংখ্যক পরিকল্পনা থাকতে পারে যা এর সাথে মানানসই হবে এবং যা এখনও একটি সমাধান হবে সুতরাং একটি সমাধান কি আমরা কখন শেষ করব এটি বলার একটি উপায় হল ঠিক আছে আপনি যদি সিদ্ধান্ত নিতে চান যে একটি আংশিক পরিকল্পনা একটি সমাধান কিনা তাহলে আপনি এটিকে রাষ্ট্রীয় স্থানের দৃষ্টিকোণ থেকে দেখতে পারেন যার অর্থ আপনি এটি সম্পূর্ণভাবে উল্লেখ করেছেন সম্পূর্ণ তার মানে এখানে সামান্য b তারা পরিকল্পনা কোন পরিবর্তনশীল না সমস্ত ভেরিয়েবলকে কোনো কিছুতে সংবেদনশীল করুন একটি রৈখিক ক্রম তৈরি করুন বা অন্য কথায় একটি টপোলজিকাল সাজান কারণ একটি আংশিক ক্রম দেওয়া হলে আপনি সর্বদা এটিকে একটি সামঞ্জস্যপূর্ণ রৈখিক ক্রমে রূপান্তর করতে পারেন এবং আমি নিশ্চিত যে আপনি জানেন যে প্রক্রিয়াটিকে টপোলজিক্যাল সর্টিং বলা হয় এবং এই টপোলজিকাল সর্ট পাই আমাকে কিছু পাই প্রাইম দেবে এবং তারপরে আমি কেবলমাত্র প্রারম্ভিক অবস্থা থেকে অগ্রগতির পুরানো প্রক্রিয়াটি ব্যবহার করব একের পর এক ক্রিয়া প্রয়োগ করব কারণ এখন আমার কাছে কর্মের ক্রম রয়েছে আমি প্রথম অ্যাকশন তারপর দ্বিতীয় অ্যাকশন তারপরে তৃতীয় অ্যাকশন ইত্যাদি প্রয়োগ করব এবং শেষ যে স্টেটটি পেয়েছি সেটা লক্ষ্য স্টেট কিনা তা পরীক্ষা করে দেখব অবশ্যই আমি তা করতে পারতাম ভ্রমণের টপোলজিকাল অনেক রকম হতে পারে সুতরাং আমি কি এক ধরণের জন্য পরীক্ষা করি বা আমি সকলের জন্য করি সুতরাং যদি আপনি এই জুতা পরা সমস্যায় ফিরে যান যা কোন সন্দেহ নেই যে আপনি কোন সময়ে সম্মুখীন হয়েছেন আপনি প্রথমে উভয় মোজা এবং তারপর দুটি জুতা পরতে পারেন তারপর উভয় সোক্স যে কোনও ক্রমে পরতে পারেন এবং তারপরে দুটি মোজা দুটি জুতা যে কোনও ক্রমে পরতে পারেন বা আপনি প্রথমে বাম মোজা পরে বাম জুতা তারপর ডান মোজা পরতে পারেন তারপর ডান জুতা আমরা যে আংশিক পরিকল্পনার কথা বলেছি কিন্তু আমরা আঁকেনি সেগুলিই বৈধ পরিকল্পনা তারা জুতা একটি জোড়া পরা বৈধ উপায় আমাকে কি সেই সব মোজা দেখতে হবে এবং তারপরে তা করতে হবে এটা খুব বেদনাদায়ক হবে পরিবর্তে আংশিক পরিকল্পনা সম্প্রদায় একটি সমাধান পরিকল্পনার জন্য একটি ভিন্ন পরীক্ষা নিয়ে এসেছে এবং আমরা বলি যে পরিকল্পনার কোনো ত্রুটি নেই অবশ্যই আমাদের স্পষ্ট করতে হবে যে আমরা এর দ্বারা মূলত কী বোঝাতে চাই তাই আমরা কি আগ্রহী আমরা একটি আংশিক পরিকল্পনার দিকে তাকানোর এবং এটি একটি সমাধান পরিকল্পনা বা না এটি একটি সমাধান বা না বলার উপায়ে আগ্রহী এবং অন্তর্নিহিতভাবে আমরা যা বোঝাতে চাইছি তা হল যে এটি যদি একটি সমাধান হয় তবে আমি কর্মের যে কোনও আদেশ নিতে পারতাম এবং এটি যে কোনও ধারাবাহিক আদেশ যার দ্বারা আপনি বোঝাতে চান যে আংশিক পরিকল্পনায় যদি কোনও আদেশের সম্পর্ক থাকে তবে এটি অবশ্যই সম্মান করা উচিত রৈখিক পরিকল্পনায় সমাধান পরিকল্পনায় এবং যেটিকে টপোলজিক্যাল সর্ট বলা হয় আমি যেকোন টপোলজিক্যাল সাজানোর সাথে করতে পারি এবং এটি একটি বৈধ পরিকল্পনা হবে কিন্তু আমি রৈখিক আদেশ এবং পরীক্ষা করার এই প্রক্রিয়াটি আসলে করতে চাই না এটি প্রয়োগ করে বৈধতা ফাংশন পরীক্ষা করুন আমি আংশিক পরিকল্পনা নিজেই দেখতে চাই এবং এটি মূলত এই পর্যবেক্ষণ করতে চাই ঠিক আছে সুতরাং এটির কোনও ত্রুটি থাকা উচিত নয় সুতরাং আমরা ত্রুটি বলতে কি বুঝি দুই ধরনের ত্রুটি আছে একটিকে বলা হয় উন্মুক্ত লক্ষ্য খোলা লক্ষ্য দ্বারা আপনি কোন নৈমিত্তিক লিঙ্ক বোঝাতে চান সুতরাং আপনি যদি আমার তিনটি বস্তুর আংশিক পরিকল্পনা দেখেন যা আপনাকে বোর্ডের এই জিনিসগুলি থেকে কোনওভাবে বের করতে হবে আমার কাছে একটি ক্রিয়া আছে একটি 0 আমি সেই সুসম্যান অসঙ্গতি সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করছি আমার একটা কাজ আছে সুতরাং এটি আমার শুরুর অবস্থান এবং একটি 0 মূলত এই শুরুর অবস্থানটি তৈরি করে আমার একটি ক্রিয়া আছে একটি অসীম যার এই দুটি পূর্বশর্ত রয়েছে তাদের মধ্যে একটির একটি কার্যকারণ লিঙ্ক রয়েছে যা স্ট্যাক a b তবে এর পরিবর্তে ইন্টার্নের আরও নৈমিত্তিক লিঙ্ক বা আরও পূর্বশর্ত রয়েছে সুতরাং আপনি একটি ধারণ করা আবশ্যক তাহলে b পরিষ্কার হতে হবে আমি মনে করি যে সব ঠিক আছে সুতরাং যদি আমি তিনটি বস্তুর একটি 0 স্ট্যাক a b এবং একটি অসীমতার এই আংশিক পরিকল্পনাটি দেখি আমার তিনটি খোলা লক্ষ্য বা তিনটি অসন্তুষ্ট লক্ষ্য রয়েছে একটি পরিষ্কার b একটি a ধরে আছে এবং একটি b c এর উপর রয়েছে এবং আমি বলি যদি আমার আংশিক পরিকল্পনায় আমার একটি উন্মুক্ত লক্ষ্য থাকে যার অর্থ আমার একটি অসন্তুষ্ট লক্ষ্য আছে বা আমার এমন একটি লক্ষ্য আছে যার কোনো কার্যকারণ লিঙ্ক নেই তাহলে এটি মূলত আমার পরিকল্পনার একটি ত্রুটি আছে সুতরাং একটি সমাধান পরিকল্পনা খোলা লক্ষ্য থাকতে হবে না যদি এটির কোন খোলা লক্ষ্য না থাকে তাহলে এটি একটি সমাধান পরিকল্পনা হতে পারে অন্য ধরনের ত্রুটিকে থ্রেড বলা হয় এবং আমরা এখানে যা দেখেছি তা মূলত একটি থ্রেড কি সেই থ্রেড একটি থ্রেড এবং কর্ম একটি কার্যকারণ লিঙ্ক থ্রেড সুতরাং কার্যকারণ লিঙ্কগুলিতে মূলত কর্ম থেকে থ্রেড থাকতে পারে এই পরিস্থিতি কখন একটি থ্রেডর পরিস্থিতি এটি তিনটি শর্ত পূরণ করতে হবে সুতরাং আমি আজকে সেগুলি উল্লেখ করব এবং পরবর্তী ক্লাসে আমরা সেখান থেকে এটি নিয়ে যাব প্রথম জিনিসটি হল যে নৈমিত্তিক লিঙ্কটি সমর্থন করছে এই পূর্বাভাসটিকে কোনওভাবে পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে হবে মনে রাখবেন যে প্রতিটি কার্যকারণ লিঙ্কের একটি প্রেডিকেট রয়েছে যা একটি অন্যটি ব্যবহার করে যদি এটি একরকম পরিষ্কার b প্রচুর উত্পাদন করতে পারে তাই যদি এই কর্মের একটি প্রভাব স্পষ্ট না হয় তাহলে এটি একটি থ্রেড হতে পারে কেন কারণ এই ক্রিয়াটি b তে কিছু স্ট্যাক করে এটির জন্য b পরিষ্কার হতে হবে এবং এই ক্রিয়াটি সেই প্রডিকেট তৈরি করছে বা ক্লোবারিং করছে সুতরাং আমরা এই দৃষ্টিভঙ্গি কিভাবে প্রকাশ করব আমরা এটি বলি যে আমরা এই মুহুর্তের জন্য এবং একত্রিত করে এই টিয়ারকে একীভূত করতে পারি না আমরা শুধু ধরে নেব যে আমরা এই ভেরিয়েবলের জন্য এই মানটি নির্ধারণ করতে পারি না যার মানে যদি y b এর সমান হয় তাহলে এই ক্রিয়াটি থ্রেড হতে পারে কিন্তু শুধুমাত্র একটি শর্ত আরো দুটি শর্ত আছে অন্য দুটি শর্ত হল এই কর্ম এই কর্মের পরে এবং এই কর্মের পূর্বে যদি এই তিনটি শর্তই সত্য হয় যার মানে আমি আমার পরিকল্পনায় b এর সমান y রাখতে পারি আমি unstack a b এবং এই মত এর মধ্যে একটি অর্ডারিং লিঙ্ক যোগ করতে পারি যার মানে এই অর্ডারিং লিঙ্ক যোগ করা সামঞ্জস্যপূর্ণ এবং আমি এইরকম একটি অর্ডারিং লিঙ্ক যোগ করতে পারি যার মানে এই অ্যাকশনটি এই অ্যাকশনের আগে ঘটে যদি এই তিনটি জিনিস ঘটে তবে আমরা বলি যে থিটাটি মূলত বাস্তবায়িত হয়েছে এবং কার্যত এটি আর একটি বৈধ পরিকল্পনা হবে না কারণ আপনি একবার b তে d লাগালে আপনি এই xটিকে মূলত b তে রাখতে পারবেন না সুতরাং পরিকল্পনার সাথে কিছু ভুল হয়েছে কিন্তু এটি শুধুমাত্র একটি সম্ভাব্য থ্রেড এটি একটি সম্ভাব্য থ্রেড কারণ আমার পরিকল্পনা একটি আংশিক পরিকল্পনা আমি y এর জন্য এই মান কি জানি না আমি এটিকে b এর সমান না হতে বাধ্য করতে পারি উদাহরণস্বরূপ আমি বলেছিলাম যে আপনি এরকম কিছু করতে পারেন আমি বলতে পারি এটিকে b তে স্ট্যাক করবেন না তাহলে অবশ্যই আমি থ্রেডটি সরিয়ে দিয়েছি বা আমি বলতে পারি এই পদক্ষেপের আগে এটি ঘটতে বাধ্য করুন। তারপরও আমি একরকম থ্রেড এড়াতে পেরেছি বা আমি বলতে পারি যে এই অ্যাকশনটি মূলত এই অ্যাকশনের পরে ঘটতে বাধ্য করেছি যে আমরা ত্রুটিগুলি সমাধানের জন্য অ্যালগরিদমগুলি দেখতে পাব কিন্তু আমাদের এখন থ্রেডর এই ধারণা আছে এবং একটি কর্ম বা বলা যাক একটি কর্ম c একটি কার্যকারণ লিঙ্ককে থ্রেড দেয় যদি এটি সামঞ্জস্যপূর্ণ হয় যে এটি প্রচুর p উত্পাদন করতে পারে যদি এটি সামঞ্জস্যপূর্ণ হয় যে এটি a এর পরে এবং b এর আগে ঘটতে পারে তবে এটি মূলত একটি সম্ভাব্য থ্রেড এবং অবশ্যই আপনি সেই থ্রেডর সমাধান করুন আমাদের দেখতে হবে যে এই তিনটি শর্তের মধ্যে একটি মূলত ঘটবে না সুতরাং আমরা বলি যে আংশিক পরিকল্পনা হল একটি সমাধান পরিকল্পনা যদি এতে কোনো ত্রুটি না থাকে এবং এর দ্বারা আমরা বলতে চাইছি এর কোনো উন্মুক্ত লক্ষ্য নেই যেমন উদাহরণস্বরূপ এখানে আমাদের তিনটি উন্মুক্ত লক্ষ্য রয়েছে এবং এটি অপরিহার্যভাবে কোন থ্রেড থাকতে হবে এই উদাহরণে আমার মাত্র তিনটি খোলা গোল আছে সুতরাং আমার পদক্ষেপ হতে পারে এমন কর্মে রাখা যা এটি তৈরি করবে বা এমন কর্মে রাখবে যা এটি তৈরি করবে বা এমন কর্মে রাখবে যা এটি তৈরি করবে এবং এই সাধারণ স্বাদ যে একবার আমার পরিকল্পনায় ত্রুটি আছে এবং ত্রুটিটি হয় উন্মুক্ত লক্ষ্য বা থ্রেড হওয়া উচিত আমাকে অবশ্যই ত্রুটিটির জন্য একটি সমাধান তৈরি করতে হবে যা বলতে হবে যে কোনওভাবে সেই ত্রুটিটির যত্ন নেয় সুতরাং আংশিক আদেশ পরিকল্পনা বা পরিকল্পনা স্থান পরিকল্পনা বা ন্যূনতম প্রতিশ্রুতি পরিকল্পনা বা অরৈখিক পরিকল্পনার জন্য উচ্চ স্তরের অ্যালগরিদম হল একটি খালি পরিকল্পনা একটি 0 n p t দিয়ে শুরু করা যা মূলত আপনাকে বলে যে শুরুর অবস্থা কী এবং লক্ষ্য রাজ্যটি কী এটিকে পরিমার্জন করতে থাকুন যতক্ষণ না অপরিহার্যভাবে কোনো ত্রুটি অবশিষ্ট না থাকে একবার আপনার কোনো ত্রুটি না থাকলে আপনার অবশ্যই একটি আংশিক আদেশ থাকতে হবে আপনি একটি সম্পূর্ণ অর্ডার নির্দিষ্ট নাও হতে পারে উদাহরণস্বরূপ এই জুতা পরা উদাহরণ কিন্তু যে এখনও একটি পরিকল্পনা হবে এবং এর দ্বারা আমরা বোঝাতে চাই যে আমরা সেই ক্রিয়াগুলির কোনও ধারাবাহিক রৈখিককরণ গ্রহণ করি এবং সেই ক্রিয়াটি সেই অর্থে একটি পরিকল্পনা হবে রাষ্ট্রীয় স্থানের দৃষ্টিকোণে একটি বৈধ পরিকল্পনা যা আমরা আগে দেখেছি তাই আজকে আমরা আংশিক পরিকল্পনা বলতে কী বুঝি তা উল্লেখ করেছি সুতরাং এটি একটি ক্রিয়াগুলির সেট দ্বারা গঠিত চারটি টপল যা আংশিকভাবে নির্দেশিত লিঙ্কগুলির সেট যা সম্পূর্ণ নাও হতে পারে নৈমিত্তিক লিঙ্কগুলির একটি সেট যা কেবলমাত্র কিছু ক্রিয়াকে অন্যান্য ক্রিয়াগুলির সাথে সংযুক্ত করতে পারে এবং বাঁধাই সীমাবদ্ধতার সেট যা বলে যে কিছু ভেরিয়েবল কিছু মান নিতে পারে বা কিছু মান নিতে পারে না ইত্যাদি এবং আমরা সংজ্ঞায়িত করেছি যে এটি একটি সমাধান পরিকল্পনা হওয়ার অর্থ কী যে এতে কোনও ত্রুটি থাকা উচিত নয় কোনও খোলা লক্ষ্য এবং কোনও থ্রেড নেই এবং কাজটি হল একটি আংশিক পরিকল্পনাকে পরিমার্জন করা যতক্ষণ না এটিতে কোনও ত্রুটি না থাকে সুতরাং আমরা পরের ক্লাসে এই অ্যালগরিদমটি দেখি যখন আমরা পরের শুক্রবারে দেখা করি